সেল কালচার টেকনোলজির বক্তৃতাক্রমে আবার স্বাগত আজকে আমরা পঞ্চম সপ্তাহের পঞ্চম লেকচার শুরু করব তোমাদের নিশ্চয়ই শেষ লেকচারের আলোচনাগুলো মনে আছে আমরা একটা কেস স্টাডি নিয়ে আলোচনা করছিলাম যেখানে একটা কোম্পানিকে কিছু ড্রাগ খুঁজে বের করতে হবে যেগুলো অ্যালজাইমার্স Alzheimers রোগে আক্রান্ত মানুষের সাহায্যার্থে ব্যবহৃত হবে এবং আমরা কল্পিতভাবে কোয়ান্টিফিকেশন প্যারামিটারগুলো নিয়ে আলোচনা করেছিলাম ড্রাগের ব্যবহারের ফলে সাইন্যাপসের সংখ্যা বৃদ্ধি ঘটে বা অন্যভাবে বলতে গেলে এই উপায়ে সাইন্যাপটিক বাটনগুলোকে গণনা করা যেতে পারে এর মধ্যে দিয়ে যাওয়ার সময় আমরা বুঝতে পেরেছি যে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আরও উন্নতির দাবি রাখে অর্থাৎ ইনভিট্রো লেভেলে আরো উন্নত মডেল সিস্টেমের প্রয়োজন একটা বিষয় যা খুব পরিস্কারভাবে আমাদের সামনে এসেছে তা হলো আমাদের একটা প্যাটার্ন নেটওয়ার্কের প্রয়োজন এমন একটা নেটওয়ার্ক যা একদিকে তথ্যের পরিবহন ঘটায় দ্বিতীয়ত তোমরা ত্রিমাত্রিক নেটওয়ার্ক গঠন করতে চাও এবং তৃতীয় যে উদীয়মান কনসেপ্ট সবকিছুকে আবার ভেবে দেখতে বাধ্য করেছে তা হলো ফিটাল হিপোক্যাম্পাল কালচারের ব্যবহার যা 18 তম ফিটাল দিনের অর্থাৎ E18 থেকে সংগ্রহ করা হয় এটা অ্যালজাইমার্স সিস্টেমকে মূল্যায়ন করার জন্য অত্যন্ত ভালো মডেল সিস্টেম আমরা সমস্যাগুলোর ভবিষ্যৎমুখী সমাধানের কাছাকাছি আসতে চাইছি ভবিষ্যৎমুখী সমাধানের ক্ষেত্রে মূল লক্ষ্য হলো আমরা টেস্ট বেড হিসাবে অ্যাডাল্ট হিপোক্যাম্পাল নিউরনের একটা ত্রিমাত্রিক প্যাটার্ন নেটওয়ার্ক গঠন করতে চাই তাহলে আমরা পঞ্চম সপ্তাহের পঞ্চম লেকচারে রয়েছি এবং আমাদের অভিষ্ট লক্ষ্য হলো অ্যাডাল্ট হিপোক্যাম্পাল নিউরনগুলোর ত্রিমাত্রিক প্যাটার্ন নেটওয়ার্ক গঠন করা এই অ্যাডাল্ট হিপোক্যাম্পাল নিউরনের ত্রিমাত্রিক প্যাটার্ন নেটওয়ার্কগুলোকে ড্রাগ খোঁজার জন্য টেস্ট বেড হিসেবে ব্যবহার করা যেতে পারে বা তোমরা এগুলোকে অ্যালজাইমার্স রোগের সম্ভাবনাময় প্রার্থী হিসাবে ধরে নিতে পারি এক্ষেত্রে সম্ভাব্য মডেল সিস্টেম হিসাবে দু তিনটি সম্ভাবনা রয়েছে সেগুলো হলো rat মাউস এবং যদি পরিস্থিতি অনুমতি দেয় তাহলে মানুষের নিউরনও ব্যবহার করা যেতে পারে যেগুলো আমরা সার্জারি টেবিল থেকে সংগ্রহ করতে পারি আমরা কিভাবে মানুষের নিউরন সংগ্রহ করতে পারি সেই ব্যাপারে আলোচনা করব ধরা যাক কোনো ব্রেন টিউমার সার্জারি চলছে সেক্ষেত্রে যখন ব্রেন থেকে টিউমারটিকে অপসারিত করা হবে তখন অনেক ক্ষেত্রেই সুস্থ ব্রেন টিস্যুর কিছু অংশও বেরিয়ে আসতে পারে যদি তোমাদের উপযুক্ত দক্ষতা থাকে এবং যদি তোমরা কিভাবে অপারেশন থিয়েটার থেকে টিস্যু সংগ্রহ করতে হয় এবং তাকে প্রসেস করতে হয় তা জানো তাহলে তোমরা কালচার ডিসে মানব নিউরনকে পেতে পারো আমি পরে এই ব্যাপারে আসছি এখন প্রথম বিষয় হলো তোমাদেরকে জানতে হবে যে উৎসের পরিবর্তন ঘটতে চলেছে উৎস ফিটাল থেকে অ্যাডাল্টে পরিবর্তিত হয়ে যাচ্ছে যদি তোমাদের ফিটাল হিপোক্যাম্পাসের ব্যাপারে আলোচনাটি মনে থেকে থাকে তাহলে এটা অনেকটা সেই ধরনের হয় এটা একটা খুব নরম F18 টিস্যু অন্যদিকে অ্যাডাল্টের ক্ষেত্রে এটা এই ধরনের অনেক বড় হয় ফিটাসের ক্ষেত্রে তোমরা টিস্যুকে মেকানিকালি ডিসোসিয়েট করতে পারো অন্যদিকে তোমরা যদি অ্যাডাল্ট হিপোক্যাম্পাল নিউরন কালচার গড়ে তুলতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা মেকানিক্যাল ডিসোসিয়েশন সম্পাদন করতে পারো না এক্ষেত্রে প্রথমে এনজাইমেটিক এবং তারপর মেকানিকাল ডিসোসিয়েশন সম্পাদন করতে হবে এখন আমরা যখন এনজাইমেটিক ডিসোসিয়েশনের কথা উত্থাপন করি সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো কোন উৎসেচক এক্ষেত্রে উপযুক্ত হবে কারণ এটা একটা অ্যাডাল্ট টিস্যু এই উৎসেচকটাকে যথেষ্ট মৃদু হতে হবে যাতে তা কোষের কোনো ক্ষতি করতে না পারে কারণ এই অ্যাডাল্ট হিপোক্যাম্পাল নিউরনগুলোর রিজেনারেট করার ক্ষমতা খুবই সীমিত হয় যখন তোমরা জানো যে এর রিজেনারেট করার ক্ষমতা সীমিত তখন অবশ্যই তোমরা এই টিস্যুর খুব বেশি ক্ষতি হোক তা চাইবে না এনজাইমেটিক ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখা গেছে যে বেশ কম ডোজেও প্যাপাইন উৎসেচকটি অন্যান্য উৎসেচকের তুলনায় ভালো কাজ করে আমি তোমাদেরকে একটা উদাহরণ দেব যার থেকে তোমরা বুঝতে পারবে কিভাবে প্যাপাইন কাজ করে এবং প্যাপাইনের কোন ডোজ ব্যবহার করলে তোমাদের সাহায্য হতে পারে সুতরাং প্যাপাইন এনজাইমেটিক ডিসোসিয়েট হিসেবে কাজ করে এখন তোমরা এই ক্ষেত্রে কি করবে তোমাদেরকে প্রথম যে অপটিমাইজেশনটা করতে হবে তা হলো কোয়ান্টিটি অপটিমাইজেশন অর্থাৎ পরিমাণের অপটিমাইজেশন পরের জিনিসটি হলো সময় তারপরের বিষয়টি হলো তাপমাত্রা কোনো কোনো ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করার প্রয়োজন পড়বে কিন্তু অবশ্যই তোমাদেরকে খুব সতর্ক থাকতে হবে তোমরা স্বাভাবিকভাবে বা ওয়াটার বাথের সাহায্যে এটি সম্পাদন করতে পারো তোমরা 4° বা 20° তে এই কাজটা করতে পারো অপটিমাইজেশনের একটা নির্দিষ্ট সময় পর এই সিদ্ধান্ত তোমাদের নিজেদেরকে নিতে হবে এই প্যারামিটারগুলোকে অপটিমাইজ করার পর তোমাদের উপলব্ধি করতে হবে যে এক্ষেত্রে তোমরা যখন ফিটাল টিস্যুর মেকানিক্যাল ডিসোসিয়েশন সম্পন্ন করছো সেই সময় যে সমস্ত উল্লেখযোগ্য কোষগুলো উপস্থিত থাকবে সেগুলো হলো পিরামিডাল নিউরন এবং গ্লিয়াল কোষ যার মধ্যে বেশিরভাগই হলো অ্যাস্ট্রোসাইট এখন একটা জিনিস যেটা সেল কালচারিস্টরা যারা নিউরাল সেল কালচারে যথেষ্ট দক্ষ তারা বহু বছর ধরে করে আসছে তা হলো নিউরনের জন্য থাকা মিডিয়ামের অপটিমাইজেশন এর অর্থ কি এর অর্থ হলো যে মিডিয়ামটিকে তৈরি করা হয়েছে সেটি পক্ষপাতমূলকভাবে নিউরনগুলোকে গ্লিয়াল কোষের থেকে বাছাই করে নেবে এবং বৃদ্ধি পেতে সাহায্য করবে এখন আমরা জানি যে আমাদের মস্তিষ্কে গ্লিয়াল কোষ এবং নিউরন উভয়ই থাকে এবং গ্লিয়াল কোষের সংখ্যা নিউরনের সংখ্যাকে ছাপিয়ে যায় এছাড়াও গ্লিয়াল কোষগুলোর একাধিক কাজ রয়েছে যদি এটা একটা অলিগোডেন্ড্রোসাইট হয় তখন এটি মায়েলিনেশন ঘটাতে সাহায্য করে যদি এটা একটা সোয়ান কোষ হয় তখন এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে মায়েলিনেশন সম্পন্ন হতে সাহায্য করে যদি এটা একটা অ্যাস্ট্রোসাইট হয় তখন এটা হোমিওস্ট্যাসিসে সাহায্য করে অর্থাৎ এটা নিউরোট্রান্সমিটারগুলোর আধিক্য এবং এই নিউরোট্রান্সমিটারজনিত টক্সিসিটি যাতে না ঘটে তা নিশ্চিত করে সুতরাং যখন আমরা মিডিয়াম তৈরি করার ব্যাপারে আলোচনা করি তখন আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি একটা মিশ্র কালচার পেতে চাইছি যা বাস্তবের জীবনের খুব কাছাকাছি হবে কিন্তু তোমরা যদি এই রকম কিছু করতে চাও তাহলে সেক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে সমস্যা হলো নিউরনগুলো বিভাজিত হয় না কিন্তু গ্লিয়াল কোষগুলো অত্যন্ত দ্রুতগতিতে বিভাজিত হয় এবং যদি তোমরা দীর্ঘ সময় ধরে এগুলোকে কালচার করো তাহলে গ্লিয়াল কোষের সংখ্যা নিউরনের সংখ্যাকে ছাপিয়ে যাবে অর্থাৎ তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে তার কারণ বিভাজিত হওয়ার কারণে এদের প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টের প্রয়োজন হবে এবং কালচারটা শেষ পর্যন্ত অত্যন্ত ঘিঞ্জি হয়ে উঠবে এবং তোমরাও দীর্ঘ সময় ধরে কালচারটিকে রেখে দিতে পারবেনা সুতরাং যদি তোমরা একটা মিশ্র কালচার তৈরি করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে ভালোভাবে চিন্তা ভাবনা করতে হবে যে কিভাবে এই গ্লিয়াল কোষগুলোর পপুলেশনকে তোমরা এমনভাবে নিয়ন্ত্রণ করতে পারো যাতে তারা খুব বেশি বিস্তার লাভ করতে না পারে কিন্তু তোমরা যদি আসল অবস্থাটিকে সত্যিকারের অনুকরণ করতে পারো তাহলে আমরা বাস্তব পরিস্থিতির অনেক কাছাকাছি যেতে পারবো এছাড়াও এটা হিপোক্যাম্পাল নিউরনগুলোর ইলেকট্রিক্যাল কার্যকারিতাকে প্রভাবিত করে ফিটাল হিপোক্যাম্পাস নিউরনের জন্য সাধারণত যে মিডিয়াম ব্যবহার করা হয় তাকে বলা হয় নিউরো বেসাল মিডিয়াম তোমরা অনলাইনে গিয়ে এটা চেক করে নিতে পারো এই নিউরো বেসাল মিডিয়াম B27 নামক কম্পোজিশন দিয়ে সাপ্লিমেন্ট করা থাকে গ্রেগরি ব্রিউয়ার নামক একজন ভদ্রলোক এই B27 কম্পোজিশনটি তৈরি করেছিলেন সেই সময় তিনি স্প্রিংফিল্ড ইলিনয়ের সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটিতে ছিলেন প্রথমে তিনি B10 এবং 6 মিডিয়াম তৈরি করেছিলেন এরপর তিনি B27 মিডিয়াম তৈরি করেন B27 হলো সাতাশটা বিভিন্ন উপাদান যেগুলো একত্রে এতে যোগ করা হয়েছে এই উপাদানগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং অন্যান্য নিউরনগুলোর বৃদ্ধিতে সহায়তা করে অবশ্যই পরে প্রমাণিত হয়েছে যে এটা অন্যান্য এক্সাইটেবল বা উত্তেজক কোষগুলোর অর্থাৎ পেশী কোষ কার্ডিয়াক কোষ প্রভৃতির বৃদ্ধিতেও সহায়তা করে কিন্তু প্রাথমিকভাবে হিপোক্যাম্পাল নিউরন এবং অন্যান্য ব্রেন নিউরনগুলোর বৃদ্ধির জন্যই একে তৈরি করা হয়েছিল তোমাদের কাছে দুটো সাপ্লিমেন্ট রয়েছে এই নিউরো বেসালকে বাফার করার জন্য সোডিয়াম বাই কার্বনেট ব্যবহার করা হয় তাহলে তোমাদেরকে কার্বন ডাই অক্সাইড ইনকিউবেটর ব্যবহার করতে হবে এবং বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড ইনকিউবেটর এমব্রায়োনিক হিপোক্যাম্পাল বা যেকোনো হিপোক্যাম্পাল নিউরোন কালচারের ক্ষেত্রে 5 কার্বন ডাই অক্সাইড পছন্দ করে এছাড়াও একে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিমাইকোটিক দিয়ে সাপ্লিমেন্ট করা হয় এছাড়াও আরও একটি উপাদান যোগ করা হয় যাকে গ্লুটাম্যাক্স বলে এই গ্লুটাম্যাক্স হলো গ্লুটামিনের ডাই পেপটাইড গ্লুটামিনকে যোগ করা প্রয়োজন কারণ এটা এমন একটা উপাদান যা খুব দ্রুত খারাপ হয়ে যায় প্রাথমিকভাবে ইনভিট্রোজিন একটা প্রোডাক্ট গঠন করেছিল যাতে তারা দুটো গ্লুটামিনকে পেপটাইড বন্ডের মাধ্যমে সংযুক্ত করে একটা ডাই পেপটাইড তৈরি করে এবং একেই গ্লুটাম্যাক্স বলা হয় দেখা গেছে যে এই গ্লুটাম্যাক্স গ্লুটামিন অপেক্ষা অনেক বেশি স্থিতিশীল যৌগ গ্লুটামিন ব্যবহার করা খুব একটা সুবিধাজনক হয়না তার মানে আমি বলতে চাইছি যে মিডিয়ামের সাথে মেশানোর পর এর শেল্ফ লাইফ খুব কম হয় সুতরাং এই মিডিয়ামটাকে গঠন করা হয়েছে তোমরা দেখতে পাবে যে এই ফিল্ডে বেশিরভাগ কাজের ক্ষেত্রে প্রাথমিকভাবে প্রফেসর গ্রেগরি ব্রিউয়ারের অগ্রণী ভূমিকা রয়েছে এমনকি এখনও পর্যন্ত তিনি যে সমস্ত কাজগুলো পাবলিশ করেন সেগুলো বেশিরভাগই অ্যালজাইমার্স এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রে বিভিন্ন ধরনের ড্রাগগুলোকে পরীক্ষা করার জন্য ইনভিট্রো অ্যানালগ বানানো সম্পর্কিত সুতরাং এই মিডিয়ামটাকে ফিটাল হিপোক্যাম্পাস কালচারের ক্ষেত্রে ব্যবহার করা হয় এখন এই মিডিয়ামে যে ধরনের পরিবর্তন আনা হয়েছে তা হলো মূলত এর সমস্ত উপাদান একই রয়েছে শুধুমাত্র অসমোলারিটির বিভিন্নতা আনা হয়েছে কারণ এই মিডিয়ামের অসমোলারিটি মোটামুটিভাবে 215 থেকে 225 মিলি অস্মল হয় কিন্তু অ্যাডাল্ট হিপোক্যাম্পাল কালচারের ক্ষেত্রে মিডিয়ামের অসমোলারিটি 260 থেকে 270 মিলি অস্মলের কাছাকাছি হওয়া দরকার একটা প্রাপ্তবয়স্ক rat এর সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থেকে এই মান পাওয়া গেছিল এখন এই মিডিয়াম যা ফিটাসের ক্ষেত্রে ব্যবহৃত হয় পরবর্তী অগ্রগতি হলো নিউরো বেসাল ব্যবহার করা কিন্তু বাজারে এটি A এর সাথে আসে এই A বলতে অ্যাডাল্ট বোঝায় সুতরাং নিউরো বেসাল A এবং নিউরো বেসাল রেগুলার এবং এদের মধ্যে অসমোলারিটির পার্থক্য রয়েছে নিউরো বেসাল A এরক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের কন্সেন্ট্রেশন বেশি থাকে তোমরা নিউরো বেসাল রেগুলার নিয়ে তার সাথে পূর্বনির্ধারিত পরিমাণে সোডিয়াম ক্লোরাইড যোগ করে নিউরো বেসাল A তৈরি করতে পারো সুতরাং মিডিয়াম মোটামুটিভাবে একই থাকে শুধুমাত্র ব্যতিক্রম হলো এখন তোমাকে অপর একটি ধাপের অবতারণা করতে হবে যাকে বলা হয় এনজাইমেটিক ডিসোসিয়েশন এবং এক্ষেত্রে আমরা প্যাপাইন ব্যবহার করি এখন এই ডিসোসিয়েশন যেক্ষেত্রে আমাদের আবার গ্রেগরি ব্রিউয়ারের নাম উল্লেখ করতে হবে তিনি দেখেছিলেন যে এই ডিসোসিয়েশনের এজন্য কমবেশি 30 মিনিট মতো সময় লাগে অর্থাৎ 30 মিনিটে আমরা হিপোক্যাম্পাসে থাকা কোষগুলোকে ডিসোসিয়েট করে ফেলবো অ্যাডাল্ট হিপোক্যাম্পাসের ডিসোসিয়েটেড কোষগুলোর মধ্যে কি কি রয়েছে প্রথমত নিউরন রয়েছে এই নিউরনের মধ্যে রয়েছে পিরামিডাল নিউরন এবং ইন্টার নিউরন এছাড়া রয়েছে গ্লিয়াল কোষ অর্থাৎ অ্যাস্ট্রোগ্লিয়া এবং অলিগোডেন্ড্রোসাইট যেগুলোর বেশিরভাগেরই মৃত্যু ঘটে কিন্তু যেগুলো কোষের মায়োলিনেশন গঠন করে সেগুলোকে তোমরা কন্টামিনেট হিসাবে পেতে পারো তাহলে ভেবে দেখো তোমরা এখানে কি পাচ্ছো তোমরা এখানে বিভিন্ন ধরনের কোষের একটা মিশ্রন পাচ্ছ তাহলে তোমাদের পরবর্তী চ্যালেঞ্জ হলো কিভাবে তোমরা এই বিভিন্ন ধরনের কোষগুলোকে পৃথক করবে তাহলে তোমরা দেখতে পাচ্ছো যে আমরা ধীরে ধীরে একটা উদাহরন থেকে সেল কালচারের জটিলতায় প্রবেশ করছি আমি এখানেই শেষ করছি পরের ক্লাসে অর্থাৎ পরের সপ্তাহে আমরা কিছু প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করব আমরা এই কেস স্টাডি সম্পর্কে এবং কিভাবে বিভিন্ন ধরনের কোষকে পৃথকীকৃত করা যায় সেই ব্যাপারে আলোচনা করব এই দৃষ্টান্তটা একই থাকবে শুধুমাত্র কোষের ধরন ভিন্ন হবে